সুতরাং ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর বক্তৃতায় আবার স্বাগতম এবং আজ আমরা ফুরিয়ার সিরিজ শিখব এবং আমরা বিভিন্ন ফাংশন এর মান বের করবো সুতরাং আজ আমরা 2l পর্যায়ক্রমিক ফাংশন এর ফুরিয়ার সিরিজ কভার করব সুতরাং পূর্ববর্তী বক্তৃতায় আমরা ইতিমধ্যে 2π পর্যায়ক্রমিক ফাংশন সিরিজ নিয়ে আলোচনা করেছি সুতরাং এটি সেই 2π পর্যায়ক্রমিক ফাংশনের একটি সাধারণীকরণ এবং তারপরে আমরা অনেকগুলি ফাংশনের জন্য ফুরিয়ার সহগ এবং যথাক্রমে ফুরিয়ার সিরিজ মূল্যায়ন করব সুতরাং শুধু একটি সেই 2π পর্যায়ক্রমিক ফাংশনের ফুরিয়ার সিরিজটি স্মরণ করার জন্য যা আমরা পূর্ববর্তী বক্তৃতায় আলোচনা করেছি এবং মনে করি এই f হল একটি পর্যায়ক্রমিক পিসওয়াইস ফাংশন π π ব্যাবধানে সুতরাং এর ফুরিয়ার সিরিজ এই ত্রিকোণমিতিক সিরিজ fa02k1akcos kx bksin kx যেখানে কোফিসিয়েন্টস তথাকথিত ফুরিয়ার কোফিসিয়েন্টস ak আমরা তাদের গণণা করতে পারি এই ইন্টিগ্র্যাল 1 πfxcos kx dx দ্বারা এবং একইভাবে আমরা সহগ bk গণনা করতে পারি আবার একই ইন্টিগ্র্যাল 1 πfxsin kx dx দিয়ে এবং এই k 123 এখানে এই ak a0 এর জন্যও বৈধ সুতরাংএই k 0 থেকে শুরু হয় এবং তারপর 1 এবং 2 পর্যন্ত চলে সুতরাং এর এক্সটেনশন 2l পর্যাবৃত্ত ফাংশন এর জন্য একটি অনুরূপ গঠন নেবে এবং আমরা ইতিমধ্যে ত্রিকোণমিতিক ব্যবস্থা যা 2l পর্যাবৃত্ত হয় পূর্ববর্তী বক্তৃতার মধ্যে আলোচনা করেছি সুতরাং এখানে 2l পর্যায়ক্রমিক ফাংশনের জন্য আসুন আমরা ধরে নিই যে এই f পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশনটি এই l l ব্যবধানে নির্ধারিত হয় অথবা 02l থেকে যেভাবেইহোক না কেন এবং এটি 2l পর্যায়ক্রমিক বলে মনে করা হয় তাহলে এর ফুরিয়ার সিরিজ হবে a02k1akcos kπxl bksin kπxl যেখানে a02 একটি ধ্রুবক শব্দ এবং তারপর আমরা এই ak এবং cos πx এর পরিবর্তে আছে এখন আমাদের আছে cos kπxl এবং এখানে sin kπxl সুতরাংlπ এর জন্য এটি ঠিক 2π পর্যায়ক্রমিক ফাংশনে হ্রাস পাবে যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং এখন কোফিসিয়েন্টস এছাড়াও একই রকম তাইজন্য ak আমাদের এখানে আছে 1l 1 এর পরিবর্তে এটি 1l হয় এবং তারপর -l to l f এবং তারপর এখানে আমাদের এখানে cos শব্দ আছে cos kπxl এবং তারপর k 123 সুতরাং bk আবার 1l এবং তারপর sin kx এর পরিবর্তে আমাদের আছে sin kπxl এবং তারপর k এই ক্ষেত্রে 1 2 3 ইত্যাদি থেকে পরিবর্তিত হয় সুতরাং এটি এখন 2l পর্যায়ক্রমিক ফাংশন এর জন্য আরও সাধারণ কেস -l l ক্ষেত্রে এই ফাংশনের সংজ্ঞায়িত আমরা ফুরিয়ার সিরিজটি লিখতে পারি সুতরাং এখন আমাদের কিছু উদাহরণ আছে প্রথমটিতে আমরা এই ফাংশনটির প্রতিনিধিত্ব করার জন্য ফুরিয়ার সিরিজ খুঁজে পেতে চাই উদাহরণস্বরূপ সুতরাং f π হিসাবে দেওয়া πx0 এই রেঞ্জ এ সুতরাং এটি ফাংশন এবং তারপর 0 x π এ ফাংশনটি x দ্বারা দেওয়া হয়েছে তাই এটি হল এটি হল π সুতরাং যে প্রদত্ত ফাংশন থেকে এখানে πx0 এটা π দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এবং তারপর ফাংশন xদ্বারা দেওয়া হয় 0xπ এই পরিসরে সুতরাং এটি একটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন এবং আমরা এর ফুরিয়ার সিরিজ লিখতে চাই সুতরাং এটি একটি 2π পর্যায়ক্রমিক ফাংশন হবে যার কাছে ফুরিয়ার সিরিজ একত্রিত হবে কিন্তু শুধু ফুরিয়ার সিরিজ লেখার জন্য আমাদের কিছু ইন্টারভ্যাল এ সংজ্ঞায়িত একটি ফাংশন প্রয়োজন সুতরাং এই ক্ষেত্রে π থেকে ইন্টারভ্যাল দেওয়া হয় এবং এখন আমাদের ফুরিয়ার সিরিজ লিখতে হবে এবং যে ফুরিয়ার সিরিজ যদি এটা একই বিন্দুতে মিলিত হয় এটা এই হবে বিন্দুতে মিলিত হবে 2π পর্যাবৃত্ত ফাংশন যেখানে এই এক যুগে ফাংশন হতে এখানে প্রদত্ত ফাংশন দ্বারা প্রতিনিধিত্ব করা হয় সুতরাং প্রদত্ত ফাংশনের একটি ফুরিয়ার সিরিজ প্রতিনিধিত্ব করবে 2π পর্যায়ক্রমিক ফাংশনকে এবং সিরিজটি এই স্ট্যান্ডার্ড সিরিজ দ্বারা দেওয়া হয়েছে কারণ আমরা 2π পর্যায়ক্রমিক ফাংশন সম্পর্কে কথা বলছি সুতরাং এই ক্ষেত্রে আমরা এই প্রমিত সিরিজ লিখেছি fn1ancos nx bnsin nx সুতরাং আমরা ইতিমধ্যে জানি a0 হল 1 πf dx সুতরাং আমরা এই ইন্টিগ্র্যাল গণনা করতে পারি আমাদের 1 এবং তারপর -π থেকে 0 ফাংশনটি π হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল সুতরাং আমরা এটি 0 কে প্রতিস্থাপিত করেছি ফাংশনটি x হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং আমরা যদি এই প্রথম ইন্টিগ্র্যাল গণনা করি উদাহরণস্বরূপ তাই এটি π হয় এবং তারপর আমাদের x আছে তাই 0 π তাই এটি 2 হয় এবং তারপর এখানে 22 দ্বিতীয় থেকে আসবে সুতরাং এই এবং তারপর 1 সেখানে বাইরে বসে ছিল সুতরাং 222 এবং তারপর 1 আছে সুতরাং তাহলে আমাদের এখানে আছে 22 সুতরাং এই π π বাতিল করুন এবং আমরা মাত্র 2 পাবো কারণ এটি ছিল এখানে 2 এবং তারপরে এই 22 ছিল বন্ধনীতে আমাদের এবং 1 বাইরে বসে ছিল সুতরাং এটি একটি 22 সাথে আসছে 1 এর তাই আমরা এটি পাচ্ছি 12× π 2 সুতরাং a0 এবং এখন আমরা an এবং bnগণনা করবো সুতরাং an এর জন্য আমাদের এই সূত্র 1 πfxcos nx dx তাই আবার f হবে π πx0 সীমার মধ্যে এবং 0xπ থেকে এটা x হিসাবে দেওয়া হয় সুতরাং আমাদের এখন এই দুটি ইন্টিগ্র্যাল গণনা করতে হবে সুতরাং প্রথমটির জন্য এটি বাতিল হয়ে যাবে এবং এজন্যই আমরা এখানে 1 বা এটি কারণ এটি এবং এটি লিখিনি বাতিল হয়ে যায় প্রথমটির জন্য আমাদের আছে cos nx তাই এটি হবে sin nxn এবং সীমা π থেকে 0 দ্বিতীয়টির জন্য আমাদের 1 বাইরে আছে এবং তারপরে আমাদের এই আংশিক ভগ্নাংশগুলি প্রয়োগ করতে হবে দুখিত আংশিক ইন্টিগ্রেশন নিয়ম সুতরাং এখানে এই x আছে এবং তারপর cos nx থেকে cos nx আমরা পাব sin nxn এবং ইন্টিগ্রেশন সীমা 0 থেকে হবে এবং তারপর এই x এর বিয়োগ পার্থক্য 1 হবে এবং তারপর আবার আমাদের sin nxn আছে এবং তারপর সীমা 0 থেকে সুতরাং প্রথমটিতে যখন আমাদের এখানে ঊর্ধ্ব সীমা থাকবে তখন সাইন হবে 0 এবং তারপর এটিও হবে 0 তাই প্রথম মেয়াদ থেকে আমরা কিছুই পাচ্ছি না এটি একটি শূন্য দ্বিতীয় মেয়াদ থেকেও এখানে এই সাইন এর কারণে এবং 0 তাই এটি আবার 0 হয়ে যাবে এবং শেষ মেয়াদটি অবদান রাখবে সুতরাং আমাদের 1 আছে এবং সাইন আবার ইন্টিগ্রেট হবে এই cos পেতে সুতরাং আমাদের আছে cos nx n2 0 থেকে এবং এই এই অবিচ্ছেদ্য অংশের জন্য সমন্বয় করা হয়েছে sin nx সুতরাং আমাদের 1cos nx n2 আছে 0 থেকে পর্যন্ত সুতরাং এই সীমাগুলি প্রতিস্থাপন করার সময় আমাদের cos nπ আছে যা 1n এবং cos 0 1 এবং তারপর 1n2 শুধু বাইরে বসে আছে সুতরাং এই সহগ an এই ফুরিয়ার সহগ an এখন গণনা করা হয় যখন n জোড় সংখ্যা হয় এটি পগিটিভ হবে এবং এটি নেগেটিভ তাই এটি বাতিল হয়ে যাবে এবং আমরা 0 পাব এবং যখন n বিজোড় হবে তাই এই হবে 1 এবং এই হল 1 সুতরাং আমাদের আছে 2n2 তাই আমরা এই ফুরিয়ার সহগ an পেয়েছি এবং এখন একইভাবে আমরা bn গণনা করতে পারি তাই bn তে আমাদের এখানে সাইন ফাংশন আছে সুতরাং আবার π x 0 থেকে আমাদের ফাংশনের মান যেমন আছে এবং 0 x π থেকে আমাদের ফাংশনের মান x হিসাবে আছে সুতরাং এখানে প্রথমটিতে এটি এবং এটি বাতিল হয়ে যাবে সাইন হবে cos nxn এবং এই ইন্টিগ্রেশনের জন্য সমন্বয় করা হবে এবং তারপর π x 0 এবং তারপরে আমাদের 1 আছে সুতরাং x যেমন আছে তেমনই থাক এবং sin nx এই হয়ে গেল cos nx n এবং তারপর এবং এর গুণ হবে তাই আবার cos nxn dx সুতরাং এই সময় এই শব্দটি অদৃশ্য হবে না যেহেতু মান 0 এ আমাদের এই শব্দটি 1 এবং তারপর π এ আছে আমরাও পাব cos nπ 1n এবং তারপর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 1nπ আছে এবং এখানে আমরা 1n পাব দিয়ে cos nx উপরের সীমাতে এবং এই ক্ষেত্রে যখন আমরা এটি ইন্টিগ্রেট করব এটি sin nx n2 হয়ে যাবে কিন্তু যখন আমরা সাইন ফাংশনের কারণে সীমা উপরের সীমা বা নিম্ন সীমা প্রতিস্থাপন করি তখন এটি 0 হয়ে যাবে সুতরাং আমরা পাচ্ছি 1n1 2 1n বা এই bnযখন n জোড় এমনকি 1 2n হবে 1n আসবে কারণ যখন n এখানে জোড় এমনকি 1n1 এবং যখন n বিজোড় এই 1n 1 তাই এই দুটি যোগ করা হবে এবং তাই আমরা এটি 3n হিসাবে পাব সুতরাং যে সহগ bn আমাদের আছে এখন ফুরিয়ার সিরিজে আসছি তাই আমরা এখন তার ফুরিয়ার সিরিজটি লিখতে পারি তাই a02 এবং তারপর এই n1ancos nx bnsin nx পদ যেখানে আমরা শুধু a0 an এবং bnনির্ণিত তাই আমরা ফুরিয়ার সিরিজ এই কোফিসিয়েন্টস প্রতিস্থাপন করতে পারি এবং ফুরিয়ার সিরিজ পেতে পারেন নিম্নরূপ সুতরাং f আমাদের আছে 4 কারণ ধ্রুবক শব্দটি a02 তাই এই হবে 4 এবং তারপর আমাদের আছে 2 যেটি an থেকে আসে আমরা যখন এই an এবং bnপদ প্রতিস্থাপন করি আমরা এই সম্প্রসারিত আকারে এই cos পদগুলি লিখেছি সুতরাং এটি আসছে এবং এই 2 এর কারণে এখানে cos ছিল তাই 2 এখানে এবং তারপর আমরা এই cos পদগুলি পাব এবং তারপর সাইন পদগুলি ঠিক bn থেকে আসবে সুতরাং এইভাবে আমরা একটি প্রদত্ত ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ পেতে পারি ফাংশনটি পিসওয়াইস কন্টিনিউয়াস ছিল আমরা ইতিমধ্যে শেষ বক্তৃতায় পিসওয়াইস কন্টিনিউয়িটি নিয়ে আলোচনা করেছি যা এই পরিসরে ফাংশনের ইন্টিগ্রেবিলিটি নিশ্চিত করে যেখানে আমরা এই সময়ের জন্য ইন্টিগ্রেট করছি সুতরাং an এবং bn যদি প্রদত্ত ফাংশনটি পিসওয়াইস কন্টিনিউয়াস হয় তবে অবশ্যই গণনা করা যেতে পারে সুতরাং শুধু একটি মন্তব্য যে এটি লক্ষ্য করা উচিত যে একটি ফাংশনের পিসওয়াইস কন্টিনিউয়িটি যথেষ্ট সুতরাং এটাই যথেষ্ট আমি এখানে ফুরিয়ার সিরিজের অস্তিত্বের জন্য ঠিক কী নিয়ে আলোচনা করছিলাম সুতরাং ফুরিয়ার সিরিজের অস্তিত্বের জন্য আমাদের কী দরকার আমাদের ফাংশনের পিসওয়াইস কন্টিনিউয়িটি দরকার কারণ যদি ফাংশনটি পিসওয়াইস কন্টিনিউয়াস হয় আমরা an এবং bn পেতে পারি কারণ ফাংশনটি ইন্টিগ্রেবল হবে পিসওয়াইস কন্টিনিউয়াস সেই বন্ধ ব্যবধানে ইন্টিগ্রেবল সুতরাং ফুরিয়ার সিরিজের অস্তিত্বের জন্য এটি যথেষ্ট সুতরাং যদি একটি ফাংশন পিসওয়াইস কন্টিনিউয়াস হয় তাহলে ফুরিয়ার কো এফিসিয়েন্ট গণনা করা সবসময় সম্ভব এটি খুবই স্পষ্ট এখন প্রশ্ন উঠছে যে একটি ফাংশনের ফুরিয়ার সিরিজ একত্রিত হয় এবং প্রতিনিধিত্ব করে f বা না সেই প্রশ্নটিই আলোচনা করতে হবে এবং আমরা পরবর্তী বক্তৃতায় এটি নিয়ে আলোচনা করব এবং সেখানে আমরা দেখব যে ফাংশনে আমাদের কিছু অতিরিক্ত শর্ত দরকার শুধু পিসওয়াইস কন্টিনিউয়িটি নয় বরং সিরিজটি ফাংশনে কাঙ্ক্ষিত মানগুলিতে রূপান্তরিত হয় তা নিশ্চিত করার জন্য আমাদের আরও কিছু শর্ত দরকার সুতরাং আমরা পরবর্তী বক্তৃতায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো এখন আরেকটি মন্তব্য একটি ফাংশন এই l l তে সংজ্ঞায়িত করা যাক সুতরাং আমাদের একটি ফাংশন আছে যা l l এ সংজ্ঞায়িত করা হয়েছে এবং ফুরিয়ার সিরিজ বিকাশের জন্য ফাংশনটির পর্যায়ক্রমিক প্রয়োজন নেই কারণ আমাদের l l বা π π এ সংজ্ঞায়িত একটি ফাংশন দরকার বিশেষ ক্ষেত্রে এবং তারপর আমরা an এবং bnখুঁজে বের করতে পারি এবং আমরা সংশ্লিষ্ট ফুরিয়ার সিরিজ লিখতে পারি যাইহোক যদি এই ফুরিয়ার সিরিজ কনভারজ হয় যা 2l সময়ের সাথে একটি পর্যায়ক্রমিক ফাংশনে রূপান্তরিত হবে কিন্তু শুরুতে আমাদের একটি ফাংশন আছে যা শুধু l l থেকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং যদি এটি পর্যায়ক্রমিক না হয় বা আমাদের অন্য কোন তথ্য না থাকে তবে এই ফাংশনটি নির্ধারিত হয় l l বা 02l থেকে যাই হোক না কেন তারপরে আমরা এর ফুরিয়ার সিরিজটি লিখতে পারি তাই ফাংশনটি সংজ্ঞায়িত করা হয়েছে এবং এটাই আমাদের কাছে অন্য কোনও তথ্য নেই তবে আমরা এর ফুরিয়ার সিরিজটি লিখতে পারি এবং তারপর ফুরিয়ার সিরিজ যদি এটি একত্রিত হয় যদি এটি কনভারজ হয় এটি একটি পর্যায়ক্রমিক ফাংশনে কনভারজ হবে এবং এক সময়ের মধ্যে সেই ফাংশনটি ঠিক f এর এই মতো দেখাবে এই প্রদত্ত ফাংশন যাকে আমরা ফুরিয়ার সিরিজ লিখেছি সুতরাং আমি মনে করি যে বিন্দু পরিষ্কার যাইহোক ফুরিয়ার সিরিজ যদি এটি একত্রিত হয় এটি একটি 2l তে সংজ্ঞায়িত করবে পর্যায়ক্রমিক ফাংশন R এবং অতএব এটি কখনও কখনও সুবিধাজনক শুধু সবসময় মনে করা যে প্রদত্ত ফাংশনটি একটি 2l পর্যায়ক্রমিক ফাংশন যা পুরো R তে সংজ্ঞায়িত করা হয় কিন্তু যেমন এটির প্রয়োজন হয় না কিছু ডোমেইনে একটি ফাংশন দেওয়া হয় আমরা এর ফুরিয়ার সিরিজ লিখতে পারি এবং যদি এই ফুরিয়ার সিরিজ একত্রিত হয় এটি একটি পিরিয়ড ফ্রিকোয়েন্সি ফাংশনে রূপান্তরিত হবে ফাংশন ঠিক একই হবে যা আমরা ফুরিয়ার সিরিজ নির্মাণের জন্য ব্যবহার করেছি সুতরাং আমাদের আরেকটি উদাহরণ আছে যেখানে আমরা এই fx প্রসারিত করব ফুরিয়ার সিরিজে সুতরাং যদি আমরা এই sin x ফাংশন এর দিকে একটু নজর দেই এটি একটি মডুলাস sin x তাই এটি এখানে 0 এবং তারপরে এটি আবার 0 হয়ে যাবে এবং তারপর যেহেতু এটি পজিটিভ তাই এটি কখনই নেগেটিভ অংশে যাবে না সুতরাং এই ফাংশনের গ্রাফ হবে তাই 0 থেকে এবং তারপর 2π ইত্যাদি এবং তারপর আমাদের আছে π 2π এবং তাই সুতরাং অনেক উপায় হতে পারে কিন্তু আমরা শুধু দুটি ক্ষেত্রে বিবেচনা করছি শুধু দেখানোর জন্য যে পিরিয়ড আসলে কোন ব্যাপার না উদাহরণস্বরূপ এখানে এই ফাংশনের সময়কাল সুতরাং যদি আমরা পিরিয়ড নিই তার মানে এখানে এই পরিসরে দেওয়া একটি ফাংশন এবং ফুরিয়ার সিরিজটি লিখুন অথবা আমরা 0 থেকে 2π পর্যন্ত একটি ফাংশন গ্রহণ করি এবং তারপর ফুরিয়ার সিরিজটি লিখি ফুরিয়ার সিরিজ উভয়ই একই হবে এবং আমরা উদাহরণস্বরূপ এই উদাহরণটি ব্যবহার করে তা প্রদর্শন করব সুতরাং এই ফাংশনটিকে পিরিয়ডের একটি ফাংশন হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং আমরা 0 ব্যবধান এ কাজ করতে পারি অথবা আমরা এই ফাংশনটিকে 2π পিরিয়ডএর একটি ফাংশন হিসেবে বিবেচনা করতে পারি এবং আমরা π π ব্যবধানে কাজ করতে পারি সুতরাং আমরা এখানে দুটি কেস নেব প্রথম ক্ষেত্রে আমরা এই ফাংশনটিকে পিরিয়ডের একটি ফাংশন হিসেবে বিবেচনা করব যা আসলে পিরিয়ড এই ফাংশনের মৌলিক সময়কাল এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই মৌলিক সময়কে by 2 দ্বারা গুণ করব এর মানে হল আমরা 2π নেব আমরা এই ফাংশনটিকে 2π পর্যায়ক্রমিক ফাংশন হিসাবে বিবেচনা করব এবং তারপর এর ফুরিয়ার সিরিজ নির্মাণ করব এবং শেষে আমরা বুঝতে পারব যে এটি আসলে একই আমরা পিরিয়ড অথবা পিরিয়ড 2π বা 3π নিই ইত্যাদি ফুরিয়ার সিরিজের জন্য এটা কোন ব্যাপার না আমাদের একই ফুরিয়ার সিরিজ থাকবে সুতরাং প্রথম ক্ষেত্রে আমরা এই sin x ফাংশনটি ব্যবহার করব পর্যায়ক্রমিক হিসেবে এবং তারপর আমরা করেছি পর্যাবৃত্ত এর জন্য সাধারণ সময়ের নয় মান - আমরা এটিকে পর্যাবৃত্ত হিসেবে নেবো এর মানে 2lπ এবং তারপর আমাদের আছে l2 তাই এটি সাধারণ সংস্করণে ফুরিয়ার সিরিজ আমরা এখন ব্যবহার করতে যাচ্ছি সুতরাং সংজ্ঞা অনুসারে আমাদের সহগ আছে a0 1l llf dx এবং 1l হবে 2 সুতরাং এই 1l বাইরে 2 এবং তারপর আমরা 0 থেকে 2l অথবা l থেকে l এ ইন্টিগ্রেট করবো সুতরাং এই ক্ষেত্রে আমরা 0 থেকে 2l নিচ্ছি এবং 2lπ সুতরাং 0fdx এটি 2 f 0 থেকে এ শুধু sin x এটি পজিটিভ তাই আমরা এখানে মডুলাস দূর করতে পারি এবং sin x এর ইন্টিগ্রেশন হবে x 0 থেকে এ যাতে আমরা 4 পাব সুতরাং এটি প্রথম গুণক a04 এখন আমরা an গণনা করব তাই সূত্রটি এখানে 1l02lfxcos nπxl dx দেওয়া হয়েছে সুতরাং এখানে আমরা এই f এবং 0 থেকে 2l মানে 0 থেকে ফাংশন 0 থেকে ধনাত্মক তাই আমাদের sin x আছে এবং তারপর আমাদের আছে cos 2nx সুতরাং আমরা কিভাবে cos 2nx পাচ্ছি cos nπxl এবং তারপর l 2 সুতরাং এই পেতে বাতিল করে আমাদের আছে cos 2nx সুতরাং এটি cos 2nx এবং এখন আমরা এটি ইন্টিগ্রেট করতে পারি তাই 2sin a cos b সূত্র প্রয়োগ করা হবে সুতরাং সাইন শব্দটি sin 2n1x এর সাথে আসবে এবং সাইন শব্দটি sin আসবে এবং তারপর আমরা উভয় স্থানে এই cos কে ইন্টিগ্রেট করতে পারি এবং তারপর সীমা 0 থেকে এই কে প্রতিস্থাপন করে আমাদের 2n1 আছে তাই আমরা সেখানে এই মান 2 পাব এবং এখানেও আমাদের cos 2n 1 আছে আবার সুতরাং কারণ আমাদের সাথে 0 আছে তাই এটি 0 এ 1 হতে চলেছে এবং তারপর এটি 1 হতে যাচ্ছে যখন আমরা 0 প্রতিস্থাপন করার পর আমরা পাবো 4π আচ্ছা এখন আমরা কি পাব সুতরাং এটি an এবং n 123 এর জন্য গুণক সুতরাং আমরা ইতিমধ্যে মান পেয়েছি bn এর জন্য আবার আমাদের একই ফলাফল 1l02lfxsin nπxl dx এখানে bn এর জন্য সুতরাং এখন আমরা bn গণনা করতে পারি সুতরাং sin 2nx নিয়ে আসবে sin x এবং তারপর আবার 2sin a sin b সূত্র প্রয়োগ করে cos x cos 2n1x পদ আসবে এবং তারপর cos হবে সাইন এবং আবার এই cos সেখানে সাইন হয়ে যাবে এবং যেহেতু সাইন এখানে আপনি যদি রাখেন বা 0 বা এখানেও বা 0 এই হবে 0 তাই শেষে আমরা বুঝতে পারলাম যে এই bn হল 0 এবং আমরা এই f কে লিখতে পারি প্রথম টার্ম a02 হিসেবে যা ছিল 4 তাই এটি 2 হবে এবং তারপরে আমাদের এই cos পদগুলি কেবল মাত্র থাকবে কারণ bn পদগুলি 0 তাই কোন সাইন টার্ম থাকবে না আমাদের সঙ্গে এই cos 2nx আছে এটি an সহগ ছিল আ মরা এর আগে মূল্যায়ন করেছি সুতরাং আমরা এই ফুরিয়ার সিরিজটি পেয়েছি যখন আমরা ফাংশনটিকে পর্যায়ক্রমিক ফাংশন হিসাবে বিবেচনা করেছি বা আমরা আরও একটু সহজ করতে পারি সুতরাং এখানে আমরা এটি নিয়েছি 4 বাইরে এবং তারপরে আমরা এখানে এই সিরিজটি পেয়েছি আচ্ছা এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই বিবেচনা করব f কে 2πসময়কাল হিসাবেএকটি পর্যায়ক্রমিক ফাংশন কারণ ফাংশনের 2π একটি মৌলিক পিরিয়ড নয় তবে এটি সুতরাং আপনি এই 2π পর্যায়ক্রমিক ফাংশনটি বিবেচনা করতে পারেন এবং তারপরে আমাদের আদর্শ ফলাফল আছে যে an হবে 1 এবং তারপর -π থেকে এ সুতরাং an1 এর জন্য ফলাফল এবং তারপরে আমাদের -π থেকে এবং তারপর এই f এবং তারপরে আমাদের cos আছে এটি ইতিমধ্যে এখানে লেখা আছে সুতরাং আমরা f সম্পর্কে কথা বলছি f একটি জোড় ফাংশন এবং তারপর cos x ও জোড় ফাংশন সুতরাং ইন্টিগ্র্যান্ড ও জোড় ফাংশন π থেকে এই ব্যাবধানে এবং তারপর আমরা 2 বার ইন্টিগ্রেশন লিখতে পারি এবং তারপর 0 থেকে লিখতে পারি এবং তারপর আমাদের এখানে ফাংশন আছে কিন্তু এখন 0 থেকে ফাংশন ইতিবাচক তাই আমরা মডুলাস সরিয়ে ফেলেছি তাই আমাদের sin x আছে এবং তারপর আমাদের এই cos nx dx আছে সুতরাং এখন আমরা এই 2sin x cos nx সূত্র প্রয়োগ করতে পারি সুতরাং sin⁡ n1 x এবং sin x আসবে এবং এখন আমরা এই সাইনকে ইন্টিগ্রেট করতে পারি তাই আমরা চিহ্ন দিয়ে পাব এই কোসাইন এবং এই কোসাইন এবং আবার একই যুক্তি দিয়ে আমরা প্রথমে রাখব সেখানে cos n1 এবং তারপর সঙ্গে cos 0 তাহলে আমরা কি পাব প্রথমে আমাদের ধরে নিতে হবে যে n1 অন্যথায় এটি ভেঙ্গে যাবে সুতরাং আমরা এই সূত্র 1n1 পাব এবং তারপর 0 এর জন্য আমরা এখানে 1 পাব এবং একইভাবে 1n 1 এবং 0 এর জন্য আমরা সেখানে 1 পাব সুতরাং n ≠ 1 এর জন্য আমাদের যা আছে আমাদের এই সূত্র আছে যা আরও সরলীকৃত আকারে আরও লেখা যেতে পারে সুতরাং যখন n বিজোড় হবে এটি 0 হয়ে যাবে এবং যখন n সমান হবে তখন এটিকে সরলীকৃত করা যেতে পারে 4π হিসেবে সুতরাং এখন আমরা a1গণনা করব আলাদাভাবে কারণ সূত্র সাধারণ বৈধ ছিল n1 এর জন্য সুতরাং আমরা আলাদাভাবে এই sin x cos nx করতে পারি sin x cos x হিসাবে কারণ যেটি sin 2x এবং তারপর আমরা এই ইন্টিগ্রেট করতে করবো এই cos আছে এবং তারপর আমাদের cos 2π আছে এবং তারপর cos 0 1 cos 2π 1 এবং তারপর cos 0 1 সুতরাং আমরা কেবল পাব এই 0 সুতরাং a10 এবং an আমাদের ইতিমধ্যে নির্ণিত হয়েছে এবং bn এর জন্য যদি আমরা এই ফুরিয়ার সহগগুলি bn লিখি আমাদের কাছে এটি sin nx যেহেতু এটি জোড় এবং তারপর আমাদের একটি বিজোড় এখানে আছে এই বিজোড় সংখ্যা থেকে একটি integrand হিসাবে π থেকে এ 0 হয়ে যাবে সোজা এগিয়ে কোন হিসাব ছাড়াই সুতরাং এই সহগগুলি bn 0 এবং অতএব এই ans এবং bns প্রতিস্থাপন করার পর এখন আমাদের f এই ফর্মটি পাওয়া যাবে যা আবার এই 4n2 1 দিয়ে আরো কম্প্যাক্ট আকারে লেখা যাবে এবং এই cos 2nx মেয়াদ সুতরাং এটি ঠিক সেই সিরিজ ছিল যা আমরা এটিকে পর্যায়ক্রম হিসাবে ধরে নিয়েছি সুতরাং আমরা এখানে দুটি ক্ষেত্রে বিবেচনা করেছি একবার আমরা ফাংশনটিকে পর্যায়ক্রমিক হিসাবে নিয়েছি এবং তারপর আমরা এই ফাংশনটিকে 2π পর্যায়ক্রমিক হিসাবে নিয়েছি এবং শেষে আমরা লক্ষ্য করেছি যে আমরা একই ফুরিয়ার সিরিজ পাচ্ছি যা খুব প্রত্যাশিত কারণ এই সময়ের মধ্যে পরিবর্তন ফাংশনের আচরণ পরিবর্তন করছে না এটি ফাংশনের এই পুনরাবৃত্তি আচরণ করার সাথে অতিরিক্ত দৈর্ঘ্য গ্রহণ করছে সুতরাং যদি আপনি একটি ফাংশনের ফুরিয়ার সিরিজকে তার সময়কালকে তার মৌলিক সময়ের যেকোনো পূর্ণসংখ্যা হিসাবে বিবেচনা করে বিকাশ করেন তাহলে আমরা একই ফুরিয়ার সিরিজের সাথে শেষ করব যা উপসংহার এবং আমরা এই উদাহরণ থেকে দেখিয়েছি এছাড়াও লক্ষ্য করুন যে উপরের উদাহরণে প্রদত্ত ফাংশনটি একটি সমান ফাংশন সুতরাং আরেকটি পর্যবেক্ষণ যা আমাদের মনে রাখা উচিত এবং পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে এই সাইন ফাংশনটি এমনকি একটি ফাংশন ছিল তাই এখানে সাইন ফাংশন পরম মান সহ এটি একটি সমান ফাংশন ছিল সুতরাং এই 0 এর আশেপাশে এটির নেতিবাচক মানগুলির মতো একই মান রয়েছে সুতরাং এটি একটি সমান ফাংশন ছিল এবং যখন আমরা bn গণনা করছি এমনকি ফাংশনের জন্য তাই bn এ f এবং সাইন অন্তর্ভুক্ত এবং সাইন একটি বিজোড় ফাংশন এবং f একটি সমান ফাংশন তাই তারপর গুণ একটি সমান ফাংশন দুখিত গুণটি একটি বিজোড় ফাংশন কারণ আমাদের জোড় এবং বিজোড় আছে তাই গুণটি বিজোড় হবে সুতরাং যখন আমরা এখানে bn সহগ গণনা করি এই bn সহগ তাই যদি এই fx জোড় এবং এটি বিজোড় তাই এই দুটির গুণ এবং বিজোড় সুতরাং যদি integrand বিজোড় এবং আমরা π থেকে এ ইন্টিগ্রেট করেছি তাহলে এই ইন্টিগ্র্যাল 0 যাতে এই বর্ণনা এবং অন্য উপায় এই 0 গণনা হতে হবে এই f এর একটি এমনকি ফাংশন স্বাভাবিকভাবেই এই bn অদৃশ্য হয়ে যাবে বা উল্টো যদি আমরা বিজোড় ফাংশন সম্পর্কে কথা বলছি তাহলে an 0 হয়ে যাবে এবং আমাদের কেবল bn গণনা করতে হবে সুতরাং যদি ফাংশনটি বিজোড় বা সমান হয় আমরা গণনাগুলি সহজ করতে পারি এবং উভয় ক্ষেত্রে an বা bn টিকে থাকবে সুতরাং এটিই শেষ উদাহরণ যা আমরা এখানে আলোচনা করব ধরা যাক f সময়ের সঙ্গে একটি 2π পর্যাবৃত্ত ফাংশন এবং এই ভাবে সংজ্ঞায়িত তাই 12 πx0 এই ব্যাবধানে এবং তারপর 0≤x≤ থেকে এটি 1 সুতরাং আপনি তার ফুরিয়ার কোফিসিয়েন্টস প্রথমে a0 গণনা π to 0 এবং 0 to ঙ্গেই ব্যাবধানে এবং এর মান 12 এবং তারপর সেখানে 1 সুতরাং আমরা এই 32 পেতে পারি এবং তারপর যদি আমরা an গণনা করি আবার আমাদের π থেকে 0 এবং 0 থেকে এই cos nx cos nx এবং 12 এবং তারপর 1 সেখানে সুতরাং আবার আমরা কি বুঝতে পারব যে এটি 0 এবং এটি আকর্ষণীয় কারণ এটি এই সমান এবং বিজোড় কাঠামোর কারণে 0 নয় কিন্তু এটি কেবল প্রদর্শিত হচ্ছে এটি মাত্র 0 হতে চলেছে সুতরাং যদি আপনি bn গণনা করেন সেখানে sin হচ্ছে এবং তারপর আবার আমরা এই সাধারণ উদাহরণ সাধারণ ইন্টিগ্র্যাল গণনা করতে পারি এবং আমরা 12nπ1 cos nπ পাব সুতরাং এই ফুরিয়ার সহগের সাথে a032 an 0 এবং তারপরে আমাদের bn আছে আমরা এর ফুরিয়ার সিরিজ লিখতে পারি সুতরাং 34 আসে a02 থেকে এবং তারপর আমাদের আছে এই bn এবং তারপর য়ামাদের আছে sin nx তাই এই প্রদত্ত ফাংশনের ফুরিয়ার সিরিজ সুতরাং যদি আপনি শুধু ধারণা করেন এই ফুরিয়ার সিরিজ বর্ণন কিসের মত সুতরাং শুধু মনে করুন ফাংশন যেটি এখানে দেওয়া আছে π থেকে তে মান 12 πx0 এবং 0≤x≤ তে মান ছিল 1 সুতরাং এটি আমাদের ফাংশন f ছিল এবং তারপর এই ফুরিয়ার সিরিজটি আমরা প্রায় 10 টি শর্তে পরিকল্পনা করেছি সুতরাং আমরা এখানে যে শর্তাবলী নিয়েছি তার সংখ্যা 10 তাই এখানে এর পরিবর্তে আমরা গ্রহণ করেছি উদাহরণস্বরূপ 10 এবং আমরা এই গ্রাফটি প্লট করেছি এবং তারপর আপনি দেখতে পারেন কারণ আমরা মাত্র 10 টি পদ নিয়েছি আনুমানিকতা খুব ভাল নয় উদাহরণস্বরূপ প্রদত্ত ফাংশনের সাথে এটি মিলছে না এটি প্রদত্ত ফাংশনে মাত্র 10 টি শর্তের জন্য এটি একত্রিত হচ্ছে না বা মনে হচ্ছে কিন্তু আমরা কি করবো যদি আমরা বেশি নিই যদি আমরা আরো শর্তাবলী গ্রহণ করি উদাহরণস্বরূপ যদি আমরা এখানে 50 টি পদ গ্রহণ করি এখন আপনি দেখতে পাচ্ছেন এটি এখানে এবং এখানে ফাংশনের বেশ কাছাকাছি কিন্তু এখানে একটি বিন্দু আছে বিচ্ছিন্নতা বিন্দু যেখানে এই দিকে ফাংশন মান এটি ছিল 12 এবং তারপর আমাদের এই 1 মান আছে এটি একটি সমস্যাযুক্ত এবং এটি সর্বদা এই 1 এবং 12 এরমধ্যে এই মধ্যম মানটি অতিক্রম করছে এবং তা ঠিক আমরা পরবর্তী বক্তৃতায় তাত্ত্বিকভাবে পর্যবেক্ষণ করব যে এই সিরিজের অভিসারীতা বা অন্য কথায় এই সিরিজটি কোন ফাংশনে একত্রিত হয় কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রদত্ত ফাংশন f এ ঠিক রূপান্তরিত হচ্ছে না এবং প্রধানত এই 0 বিন্দুতে উদাহরণস্বরূপ কারণ যদি আমরা 0 থেকে আরও পদ গ্রহণ করি এটি মিলবে এবং 0 এর কম থেকে এটি প্রদত্ত ফাংশনের সাথেও মিলবে কিন্তু সেখানে এই 0 বিন্দুতে কি হবে যা নিশ্চিতভাবে এখানে মিলছে না এটি সবসময় মাঝখানে এই বিন্দু অতিক্রম করছে সুতরাং সেটাই আমরা পরবর্তী লেকচারে দেখব যে আমরা ফুরিয়ার সিরিজের একত্রীকরণ নিয়ে আলোচনা করব কোন অবস্থায় এটি একত্রিত হবে এবং এটি প্রদত্ত ফাংশনে একত্রিত হবে বা এটি অন্য কিছু ফাংশনে একত্রিত হবে এবং সেই ফাংশনটি কী হবে এই সমস্ত আলোচনা পরবর্তী বক্তৃতায় হবে সুতরাং এখানে আমরা এই বক্তৃতা প্রস্তুত করার জন্য রেফারেন্স ব্যবহার করেছি এবং শুধু উপসংহারে তাই আমরা আলোচনা করেছি যে যদি f পিসওয়াইস কন্টিনিউয়াস এই ব্যবধানে সংজ্ঞায়িত করা হয় অথবা এটি 2l পর্যায়ক্রমিক নাও হতে পারে অথবা এটি 2l পর্যায়ক্রম কোন ব্যাপার না আমরা ফুরিয়ার সিরিজ লিখতে পারি এবং এই ফুরিয়ার সিরিজ যদি এটি একত্রিত হয় একটি 2l পর্যায়ক্রমিক ফাংশনে রূপান্তরিত হবে সুতরাং এটি ফুরিয়ার সিরিজের আরও সাধারণ রূপ ছিল যেখানে এই সহগ বা ফুরিয়ার সহগগুলি এইভাবে গণনা করা হয় এবং আমরা এটাও দেখেছি যে যদি আমরা এর সময়কালকে তার মৌলিক সময়ের যেকোনো পূর্ণসংখ্যার গুণক হিসেবে গ্রহণ করি ফুরিয়ার সিরিজ একই থাকবে ফুরিয়ার সিরিজ পরিবর্তন হবে না এবং আমরা একটি উদাহরণের সাহায্যেও প্রদর্শন করেছি সুতরাং এই বক্তৃতার জন্য এটিই এবং আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ